হ্যালো এবং ডিজাইন চিন্তাধারায় আপনাকে স্বাগতম এই মডিউলটি বিশ্লেষণের ওপর তাই আমরা ইতিমধ্যে দেখেছি বিশ্লেষণের পিছনের যে তত্ত্ব তা ছিল প্রচুর উদাহরণ গল্পের সাথে এবং তাই এখানে আমরা বিশ্বের বাস্তব সমস্যায় কিভাবে প্রয়োগ করা হয় তার প্র্যাকটিক্যাল ডেমোনস্ট্রেশন করছি তাই এখানে আমি আমার ছাত্রদের সাথে আছি আমার টিএ আমার শিক্ষণ সহকারীর সাথে কিভাবে এটা প্রয়োগ করবেন তা দেখাতে যে বিশ্বের বাস্তব সমস্যায় এটা কিভাবে প্রয়োগ করবেন সেই সম্পর্কে আপনারা একটা ভালো ধারণা পেতে পারন বরাবরের মতোই আমাদের সাহায্য করার জন্য আমাদের বিশ্বস্ত স্টিকি নোটস আছে তাহলে আমরা আপনাদের এগুলো ব্যবহার করে দেখাবো এবং যে কৌশলগুলি আমি আগে বর্ণনা করেছি তা ছিল 5 whys বা multy whys বহু কেন বিশ্লেষণ এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যানালিসিস তাই আমরা এটি লেখার অভিজ্ঞতার সমস্যার জন্য প্রয়োগ করতে যাচ্ছি তাই এই লোকদের কাছে আমি কয়েকটি প্রশ্ন দিয়ে শুরু করতে যাচ্ছি আমি ভীষন কৌতূহলী এটা নিয়ে যে তারা সত্যিই এম্ফাথাইজ ফেজে খুঁজে পেয়েছে যা আমাদের প্রথম ফেজ আমরা গ্রাহকদের মত হতে চেষ্টা করেছিলাম আমরা আপনাদের ভূমিকা পালন করার জন্য একটি পথনাটক করেছিলাম কি চলছে দেখার জন্য তারা ফিল্ডে গেছিলো এবং প্রকৃতপক্ষে তাদের তুলনায় অনেক লোকের সাক্ষাৎকার নিয়েছিল যা আপনারা সম্ভবত আমাদের স্নিপেটে দেখেছো সুতরাং এখানে আমরা কি চলছে তা জানতে এক ধরণের সাক্ষাৎকার নিতে যাচ্ছি বন্ধুরা গত সপ্তাহে এত সুন্দর অনুষ্ঠান অনুভূতি পূর্ণ মানুষের সাথে কথা বলে ভালো লেগেছিল তারা আপনাদের পোটেনশিয়াল গ্রাহক হ্যাঁ তাই আপনাদের কাছে প্রশ্ন তাই সর্বপ্রথম এটা আপনাদের জন্য কি দরকারী ছিল আপনাদের জন্য আই ওপেনিং এটা কেমন ছিল সব মিলিয়ে আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল সিদ্ধার্থ মাতুরি প্রধান নির্বাহী কর্মকর্তা সি ই ও নইন ইলেকট্রনিক্স প্রথমত স্যার এটা নিঃসন্দেহে উপকারী ছিল আমি শুধু এটার জন্য বলছি না যে যে পদ্ধতিতে আমরা তাদের কাছ থেকে একটা ব্যবসায়িক মডেল তৈরি করতে শিখেছি যা এটাও একটা নতুন কোনো ধরনের অন্তর্দৃষ্টি এই ছেলেরা বের করে আনে অথবা যখন আমরা আসলে তাদের পর্যবেক্ষণ করি যে যখন কিছু করতে বলা হয় তখন তারা একটা নির্দিষ্ট কাজের জন্য কি করছে আমরা আসলে দারুণ অন্তর্দৃষ্টি নিয়ে বেরিয়ে এসেছি তাই আমরা এখন তাদের আমাদের সামনে নিয়ে আসার জন্য উন্মুখ প্রফেসর ঠিক আছে নিতিন কুরিয়ান সিওও নইন ইলেকট্রনিক্স সুতরাং সিদ্ধার্থ যা বলছিল তার সাথে অবশ্যই একটি জিনিস যোগ করা উচিত একটি বিষয় যা স্পষ্ট হয়েছে তা হল কিভাবে শিক্ষার্থীদের শেখার এবং ভাগ করে নেওয়ার পদ্ধতিকে টেকনোলজি প্রভাবিত করেছে বনাম আমরা যখন স্কুলে ছিলাম তখন কীভাবে শিখতাম বিশেষ করে গ্রাহকদের সাথে আমাদের সাক্ষাৎকারের কিছু মানুষ আজকাল যেভাবে ভাগ করে নিচ্ছে কেউ আর তাদের হার্ডকপি বই আর কারো সাথে ভাগ করছে না তারা সবাই এটা ডিজিটালভাবে ফটোগ্রাফ অন্য অ্যাপ্লিকেশন এবং শেয়ারিং এর মাধ্যমে ধরে রাখছে সুতরাং আমরা যা ভেবেছিলাম যেভাবে শেখানো চলছে আর যখন আমাদের সমস্ত গ্রাহকদের সাথে কথা বলেছিলাম তার মধ্যে অনেক পার্থক্য আছে প্রফেসর তাই অন্য কোন আহা যে মুহূর্তে তুমি বলেছিলে ওহ এক সেকেন্ড আমি তো এগুলো নিয়ে কিছু ভাবিনি এবং আপনারা সাক্ষাৎকার থেকে এগুলো পেয়েছেন সুতরাং এক ওই ভাগ করার বিষয়ে আমি সম্পূর্ণ একমত আমি আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি যে ছাত্ররা আসলে তাদের ফোনে রিপোর্ট দেয় এবং স্লাইডের ছবি নেয় এবং সাধারণত আমাকে সেখান থেকে সরে যেতে বলে যাতে তারা একটি সম্পূর্ণ দেখতে পারে এবং তারপর আমি সবসময় শুনেছি যে তারা এটি তাদের নিজস্ব দলের সাথে ভাগ করে নেয় নীতিন কুরিয়ান সিওও নইনইলেকট্রনিক্স আজকাল ছাত্ররা যেভাবে শিখছে তার মধ্যে একটা বড় পার্থক্য হল ডিজিটাল শিক্ষার্থীরা কিভাবে ডিজিটালভাবে বুঝছে এবং কিভাবে তারা তাদের শেখার প্রক্রিয়ায় কিভাবে সেটা কাজে লাগাচ্ছে কারণ ইউটিউব অন্যান্য শিক্ষা সহযোগী যেমন এনপিটিইএল তারা সবাই আজকের দিনে শিক্ষার্থীরা কীভাবে শিখছে সে ব্যাপারে বিশাল প্রভাবশালী যে কোনো ধারণা যা সে শিখতে চায় বা যেটা সে বোঝেনি শিক্ষার্থী অনলাইন হয় এবং সে ভিডিওর মাধ্যমে শিখছে যা একটা বড় অন্তর্দৃষ্টি ছিল আমরা জানতাম যে এটা ঘটছে কিন্তু আমাদের সাক্ষাৎকার গ্রহণকারীদের সকলের মতামত ছিল তারা শেখার মাধ্যম হিসেবে ভিডিওর উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল সিদ্ধার্থ মাতুরি প্রধান নির্বাহী কর্মকর্তা নইন ইলেকট্রনিক্স এবং আবার এই বিষয়টিতে যোগ করছি শুধু ভিডিও নয় শেখার জন্য অনেক ডিজিটালভাবে উপলব্ধ শিক্ষাগত সামগ্রী রয়েছে এখন তারা সাক্ষাৎকারে যা আসে তা হল তারা সর্বদা সমস্ত বিষয়ে ব্যবহারযোগ্য নাও হতে পারে বিশেষত যখন তারা শ্রেণিকক্ষে বসে থাকে সুতরাং তারা একটি নির্দিষ্ট শব্দ বা কোনো বিষয়ের উল্লেখ করে যে ক্লাসরুমে হোয়াইট বোর্ডে কি চলছে যা তারা নির্দিষ্ট ক্লাসে করতে পারে না কারণ সুস্পষ্ট যে তারা ক্লাসরুমের ভিতরে স্মার্ট ফোন ব্যবহার করতে পারে না এবং শেয়ারিং অংশেও আসতে পারে না তাই এমন কিছু উদাহরণ রয়েছে যেখানে ছাত্রদের সেই ক্লাসের শেষ পর্যন্ত অপেক্ষা করার কথা যেখানে তারা আবার ফিরে যায় পুরো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড চালায় বা যা তাদের জন্য গুরুত্বপূর্ণ কেবল সেই ছবিগুলিতে ক্লিক করে এবং তাদের সমবয়সী গোষ্ঠীর মধ্যে শেয়ার করে অথবা যদি এটি হোয়াইট বোর্ডে লেখা একটি বিষয়বস্তু হয় তবে এটা আরেকটা সমস্যা হতে পারে যে শিক্ষার্থীরা ক্লাস শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে না এই নির্দিষ্ট সময়ের মধ্যে বোর্ডটি অসংখ্য বার মুছে ফেলা হবে তাই আবার একটা ফোন বের করে একটি ছবিতে ক্লিক করা তাদের জন্য একটি বিশাল সমস্যা এবং যেমন আমরা যা দেখতে পাচ্ছি যে তাদের মতে প্রত্যেকটি নোট লেখা তাদের কাছে একটা ভালো বিকল্প নয় প্রফেসর দারুণ সুতরাং এটি এমন একটি বিষয় যা আমি জানতে চেয়েছিলাম যে আপনাদের গ্রাহক ভ্রমণের মানচিত্রের পার্থক্য আপনি নিজে যা সম্ভাব্য ভেবেছিলেন তা থেকে ফিল্ডের সার্ভে আসলে ঠিক সার্ভে না ফিল্ডের সাক্ষাৎকার তা আপনাদেরকে আসলে কতটা সাহায্য করেছে তা এমন কিছু যা অবশ্যই করার যোগ্য এজন্যই আমরা সেখানে গেছিলাম এবং তাদের সাথে কথা বলেছিলাম তাই এখন আসল বিষয়ে আসছি আমরা কিসের ওপর কাজ করব স্টার্টিং পয়েন্ট হিসাবে বলতে গেলে আমাদের জন্য 2 বা 3 টে সমস্যা বিবৃতির সৃষ্টি করে যা আপনাদের মনে হয় যে আমাদের এক্সারসাইজের অংশ হিসাবে উল্লেখ করা উচিত সিদ্ধার্থ মাতুরি সিইও নইন ইলেকট্রনিক্স একজন মূলত বিষয়বস্তু শেয়ার করতে পারে স্যার প্রফেসর ঠিক আছে সিদ্ধার্থ মাতুরি প্রধান নির্বাহী কর্মকর্তা সি ই ও নাইন ইলেকট্রনিক্স শিক্ষার্থীদের মধ্যে একজন ছবি ক্লিক করবে এবং বিভিন্ন মাধ্যমে এক শিক্ষার্থী থেকে অন্য শিক্ষার্থী সেটা পেয়ে যাবে অথবা যে সব প্রচলিত পদ্ধতিতে ভাবছিলাম তা হল তাদের সহকর্মীদের হার্ডকপি দেওয়া এবং সেটা জেরক্সড বা একটি কপি করে নেওয়ানো এটা একটা সমস্যা বিবৃতি যা স্পষ্টভাবে আমরা আজ অনুভব করছি যে স্মার্ট ফোনে সহজেই এইরকম কিছু করার জন্য সহজলভ্যতা থাকে তার এভাবে থাকে না বা আসলে পুরো নোটগুলি লেখা এবং সহপাঠীকে হার্ড কপি দেওয়া একটি বিশাল সমস্যা বিবৃতি তারপর আরেকটি সমস্যা বিবৃতি হবে বিষয়গুলির সংখ্যা নিয়ে যা তাদের অপারেট করতে হবে যেমন প্রতিটি বিষয়ে আলাদা খাতা নোটবুক এবং পাঠ্যপুস্তক থাকবে প্রফেসর ঠিক সিদ্ধার্থ মাতুরি সিইও নইন ইলেকট্রনিক্স তাই আবার আমাদের সাক্ষাৎকারে আমরা জানতে পারলাম যে সমস্ত শিক্ষার্থীর আলাদা বিষয়গুলির জন্য পৃথক নোটবুক নেই এমন কিছু ছাত্র আছে যারা সমস্ত বিষয়ের জন্য একটি বড় রেজিস্টার রাখে যেটি 3 বা 4 বিভাগে বিভক্ত হয় এবং প্রতিটি বিভাগ তাদের জন্য এক একটি পৃথক বিষয় অধ্যাপক এবং তাদের কি আসলেই কোনো ধরনের ট্যাগিং বা বুকমার্কিং ধরনের কিছু আছে সিদ্ধার্থ মাতুরি সিইও নইন ইলেকট্রনিক্স হ্যাঁ হ্যাঁ হ্যাঁ প্রফেসর ঠিক আছে সিদ্ধার্থ মাতুরি সি ই ও নইন ইলেকট্রনিক্স তাহলে এইভাবে তারা বিভিন্ন বিষয়গুলিকে আলাদা করে প্রফেসর বিষয়গুলি ঠিক আছে সিদ্ধার্থ মাতুরি সিইও নাইন ইলেকট্রনিক্স এবং এই পরিস্থিতিতে যদি আমরা এমন একজন ব্যবহারকারীর কথা বলি যার একটি বড় রেজিস্টার আছে এবং একটি রেজিস্টারে 23 টি বিষয়ে নোট নিচ্ছে তার সাথে এটা সমস্যা হবে যে সহজেই সেটা খুঁজে পাওয়া যা সে বিশেষভাবে সেই মুহূর্তে চায় যে পেজটি সে খুঁজছে তার জন্য তাকে অনেকগুলো পেজের মধ্য দিয়ে যেতে হবে প্রফেসর সাধারণত কতগুলি বিষয় আছে মানে আপনি স্নাতকোত্তরদের সাথে কথা বলেছেন আমি জানি আপনি স্কুলে যাওয়া বাচ্চাদের সাথে কথা বলেছেন তো তাদের সাধারণত বিষয় সংখ্যা কত সিদ্ধার্থ মাতুরি প্রধান নির্বাহী কর্মকর্তা সি ই ও নইন ইলেকট্রনিক্স একজন স্কুলগামী শিক্ষার্থীর গড়ে প্রায় 10 থেকে 13 টি বিষয় থাকে প্রফেসর বাহ ঠিক আছে সিদ্ধার্থ মাতুরি সিইও নইন ইলেকট্রনিক্স এবং পিজি শিক্ষার্থীর প্রায় 6 থেকে 8 9 টি বিষয় রয়েছে অধ্যাপক স্নাতকোত্তরে 6 থেকে 8 9 টি বিষয় রয়েছে ঠিক আছে নীতিন কুরিয়ান সি ও ও নইন ইলেকট্রনিক্স এবং প্রতিদিন সম্ভবত ওই বিষয়গুলির 60 শতাংশ থেকে 70 শতাংশ কভার করা হয় প্রফেসর ঠিক আছে স্কুলের বাচ্চার সম্ভবত একদিনে 6 টি বিষয় থাকে নীতিন কুরিয়ান সি ও ও নইন ইলেকট্রনিক্সহ্যাঁ দিনে 6 থেকে 8 টি বিষয় প্রফেসর সম্ভবত কলেজগামী ছাত্র সম্ভবত কম নীতিন কুরিয়ান সি ও ও নইন ইলেকট্রনিক্সহ্যাঁ প্রফেসর কিন্তু সেই ক্রমে কোথাও ঠিক আছে বুঝেছি তাই এগিয়ে যাও দয়া করে সিদ্ধার্থ মাতুরি সিইও নইন ইলেকট্রনিক্স তারপর গল্পের অন্য দিকে আসি স্কুলে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে এটি খুব সহজেই দেখা যায় যে বিভিন্ন বিষয়ের জন্য বিভিন্ন নোটবুক এবং পাঠ্যপুস্তক রয়েছে সিদ্ধার্থ মাতুরি সিইও নইন ইলেকট্রনিক্স ঠিক সুতরাং শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট ওজন বহন করতে হবে আমরা এখন প্রযুক্তিগত অগ্রগতি আনতে যা করছি তার সাথে এখন স্কুলগামী শিক্ষার্থীদের জন্য একটি প্রস্তাবিত পরিস্থিতি নয় সুতরাং আমরা মনে করি যে একজন শিক্ষার্থীর জন্য এটি একটি বিশাল সমস্যা যা 6 থেকে 7 টি পাঠ্য বই এবং 6 থেকে 7 টি নোটবুক এক ব্যাগে বহন করা যা অন্য একটা সমস্যা হিসেবে যা আমরা চিহ্নিত করেছি এবং তৃতীয়ত আরেকটা সমস্যা হল ডিজিটাল লার্নিং কন্টেন্টের ব্যবহার প্রফেসর ঠিক আছে নীতিন কুরিয়ান সি ও ও নইন ইলেকট্রনিক্স হ্যাঁ সুতরাং ডিজিটাল সামগ্রীতে অ্যাক্সেসের ক্ষেত্রে একটা ব্যাপার হলো এই যে শিক্ষার্থীরা ক্লাসে বা যে কোনো সময়ে অ্যাক্সেস করতে পারে না কারণ যে ধরনের সরঞ্জামগুলি এই বিষয়বস্তুগুলোকে অ্যাক্সেস করতে সক্ষম করে সেগুলো অ্যাক্সেস করতে চায় না এই সরঞ্জামগুলো সরঞ্জামগুলোর সাথে সমস্যাটা হলো ট্যাবলেট বা ল্যাপটপগুলোয় সমস্ত ধরণের কন্টেন্টে অ্যাক্সেস রয়েছে কেবল শিক্ষাগত বা শেখা নিয়েই নয় আপনার কাছে সমস্ত ধরণের কন্টেন্ট রয়েছে প্রফেসর হ্যাঁ নীতিন কুরিয়ান সি ও ও নইন ইলেকট্রনিক্স হ্যাঁ বিভ্রান্তি তাই ছাত্র এবং অভিভাবকদের জন্য এবং শিক্ষকদের জন্য শিক্ষার্থীর উপর আস্থা রাখা কঠিন তার এই ধরনের মিডিয়াতে শিক্ষা উপলব্ধ করাতে কিন্তু যেমনটা উনি উল্লেখ করেছেন এখানে শেখার জন্য অনেক কনটেন্ট পাওয়া যায় যাতে এটার সমস্যা বা ফাঁক আমরা দেখতে পাই প্রফেসর ঠিক আছে খুব ভালো তাহলে আমাদের তিনটি সমস্যা আছে আমি ভাবছি যে দুটি সরঞ্জাম যার ব্যাপারে আমরা আগে কথা বলেছি তাতে অ্যানালাইস ফ্রেমওয়ার্কটি প্রয়োগ করা যাক সুতরাং শুরু করা যাক আমরা একে একে যাবো যাতে যারা এটা দেখছে তারা যে কোনো সমস্যায় এটি কিভাবে প্রয়োগ করবে এবং যেভাবে এটা কাজ করছে তা সম্পর্কে একটি ন্যায্য ধারণা পাবে এবং সমস্ত ডিজাইন থিংকিং করার পরে বাস্তব অনুভূতি পাবে এটার বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে তাই তাদের কাছে দেখানো হয়েছে যে এটা কীভাবে করা হয়েছে সুতরাং প্রথম সমস্যা দিয়ে শুরু করা যাক জিজ্ঞাসা করার প্রশ্নটি একটি কেনো এর সামনে রেখে বলুন কেনো এটা ঘটছে তাহলে আমি এটা আপনাদের উপর ছেড়ে দেব আপনারা আমাদের সামনে এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন এবং ক্র্যাক করতে পারেন আমি একজন পর্যবেক্ষক হবো যথারীতি ওয়াল বাগ এবং আমি পর্যবেক্ষণ করব এবং আমি সম্ভাব্য কয়েকটি সূত্র দেব যদি আমি বুঝি যে তোমরা কোনো সমাধান ভাবতে পারছো সিদ্ধার্থ মাতুরি সি ই ও নইন ইলেকট্রনিক্স ঠিক তাহলে আমরা বিষয় এবং বইয়ের সংখ্যা দিয়ে শুরু করবো সমস্ত বিষয়ের টেক্সট বই এবং নোট বই দিয়ে নীতিন কুরিয়ান সি ও ও নইন ইলেকট্রনিক্স ঠিক সিদ্ধার্থ মাতুরি সি ই ও নইন ইলেকট্রনিক্স আমরা এটা একটা সমস্যা হিসেবে শুরু করবো ছাত্রদের কেন এত সংখ্যক নোটবুক এবং টেক্সটবুক বহন করতে হবে নীতিন কুরিয়ান সি ও ও নইন ইলেকট্রনিক্স ছাত্ররা কেনো স্কুলে প্রচুর নোটবুক এবং টেক্সটবুক ব্যবহার করে সিদ্ধার্থ মাতুরি সি ই ও নইন ইলেকট্রনিক্স হ্যাঁ নীতিন কুরিয়ান সি ও ও নইন ইলেকট্রনিক্স আলাদা অথবা প্রচুর নোটবুক এবং টেক্সটবুক সিদ্ধার্থ মাতুরি সি ই ও নইন ইলেকট্রনিক্স তাহলে এটা কি প্রথম কেনো স্যার প্রফেসর হ্যাঁ সিদ্ধার্থ মাতুরি সি ই ও নইন ইলেকট্রনিক্স ছাত্ররা কেন স্কুলে অসংখ্য নোটবুক এবং টেক্সটবুক ব্যবহার করে প্রফেসর আমি এটা এখানে সেট করবো এখানে রাখো প্রথম কেনো সিদ্ধার্থ মাতুরি সি ই ও নইন ইলেকট্রনিক্স এখন আমরা এটাতে অন্য কেনো ব্যবহার করবো প্রফেসর হ্যাঁ তাহলে উত্তরটা কি নীতিন কুরিয়ান সি ও ও নইন ইলেকট্রনিক্স এই প্রশ্নের উত্তরটা কি সিদ্ধার্থ মাতুরি সি ই ও নইন ইলেকট্রনিক্স একটা হল যে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক থাকবে নীতিন কুরিয়ান সি ও ও নইন ইলেকট্রনিক্স ঠিক সিদ্ধার্থ মাতুরি সি ই ও নইন ইলেকট্রনিক্স প্রথম থেকে শুরু করে এবং প্রতিটি শিক্ষক পছন্দ করবেন যাতে তাঁদের নিজস্ব বিষয়ে নোট বজায় রাখতে এবং এটা অন্যান্য বিষয়ের নোটের সাথে যাতে না মেশে খুব স্পষ্ট কারণে তারা নোট যাচাই করতে চান যে ছাত্র নীতিন কুরিয়ান সি ও ও নইন ইলেকট্রনিক্স আসুন এটিকে আমাদের প্রথম বিবৃতি হিসাবে রাখা যাক হ্যাঁ আলাদা বিষয় হিসাবেই সুতরাং এটা সত্য যে শিক্ষার্থীদের শেখার জন্য বেশ কয়েকটি বিষয় রয়েছে তাই বিভিন্ন বিষয় বিভিন্ন শিক্ষকদের দ্বারা শেখানো হয় যা শিক্ষার্থীদের স্কুলে শেখার জন্য কেন বিভিন্ন নোটবুক বহন করছে তার উত্তর হবে প্রফেসর হ্যাঁ শুধু এটা নিচে রাখা সিদ্ধার্থ মাতুরি সিইও নাইন ইলেকট্রনিক্স বিভিন্ন বিষয় বিভিন্ন শিক্ষকরা শেখান প্রফেসর এটা এর নীচে রাখা যাক আমরা এটিকে দ্বিতীয় কেনো হিসাবে দেখি কেন বিভিন্ন শিক্ষক বিভিন্ন বিষয় শেখান সুতরাং এটি পরবর্তী ধাপ সিদ্ধার্থ মাতুরি সিইও নাইন ইলেকট্রনিক্স আচ্ছা তাহলে উত্তর দিতে হবে যে শিক্ষকরা কেন পছন্দ করবেন আবার আমি বলেছি শিক্ষকরা তাদের নির্দিষ্ট বিষয়ের নোটগুলি তাদের বিশেষ বইয়ে রাখতে চান এবং অন্যান্য বিষয়ের সাথে মিশতে দিতে চান না যাতে তাদের জন্য সংগঠিত করা সহজ হয় 60 70 শিক্ষার্থীর নোটবুকে একটি বিষয়ের জন্য 60 70 শিক্ষার্থীর নোটবুক দেখার পরিবর্তে যেখানে 2 বা 3 টি অন্যান্য বিষয় রয়েছে শ্যাম পল এম এটা শিক্ষকের জন্য কঠিন হবে প্রফেসর হ্যাঁ এটা অবশ্যই কঠিন হবে সিদ্ধার্থ মাতুরি সিইও নাইন ইলেকট্রনিক্স সুতরাং এটি নোট যাচাইয়ের জন্য হবে যাতে শিক্ষক শিক্ষার্থীদের নোট যাচাই করতে পারেন অধ্যাপক আমার মনে হয়আপনি সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন যে কেন বিভিন্ন শিক্ষক বিভিন্ন নোটবুকের কথা বলেন সিদ্ধার্থ মাতুরি সিইও নাইন ইলেকট্রনিক্স হ্যাঁ প্রফেসর সুতরাং এটা বিভিন্ন বিষয়ে বিভিন্ন শিক্ষক দ্বারা পড়ানো ব্যাপারটা না ব্যাপারটা হল এরা যেভাবে চায় সেটা আলাদা হওয়া উচিত এটার কারণ সেটাই যা আপনি বললেন যে আমি আলাদাভাবে সেটা যাচাই করতে পারবোএটাই নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স ঠিক আছে তাহলে আমাদের সম্ভবত করতেই হবে প্রফেসর কিন্তু এখন আপনাকে পরীক্ষা করতে হবে যে এই সমস্ত শৃঙ্খল যৌক্তিক অর্থ দেয় কিনা তাহলে এটা কি উত্তর হ্যাঁ আমি এটাই মনে করি কেন শিক্ষার্থীরা স্কুলে কয়েকটা নোটবুক এবং পাঠ্যপুস্তক বহন করে কারণ বিভিন্ন শিক্ষকরা বিভিন্ন নোটবুক বজায় রাখতে চান যদি আমার একটা রেজিস্টার থাকে তবে এটা বজায় রাখা কঠিন হতে চলেছে গণিতের শিক্ষক এটা চান কিন্তু বিজ্ঞান এখন এখানে আপনি সেটা পেতে পারেন না কারণ এটা গণিতের নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স তাই বিভিন্ন শিক্ষকদের দ্বারা বিভিন্ন বিষয় শেখানোর পরিবর্তে এটি হবে যে বিভিন্ন শিক্ষক তাদের নোট চান প্রফেসর একদম ঠিক আপনি এটা স্ক্রাপ করতে পারেন এবং যদি আপনি চান এটা লিখে নিতে পারেন সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স বিভিন্ন শিক্ষকরা নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স শিক্ষকরা আসলে তাদের বিভিন্ন বিষয়ের জন্য বিভিন্ন নোটবুক চান যার প্রয়োজনেই শিক্ষার্থীদের আলাদা আলাদা নোটবুক বহন করতে হয় তাহলে শিক্ষকরা কেন নির্দেশ দেন যে তাদের বিষয় একটা আলাদা নোটবুকে লিখতে হবে এর পরিবর্তে যে একটাই নির্দিষ্ট নোটবুকে লিখতে হবে সুতরাং এটা তাহলে যাচাইয়ের জন্য হবে আর কিছু কারণ আছে কি কেনো ছাত্র কেনো শিক্ষক আদেশ দেবেন প্রফেসর সংশোধন নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স হ্যাঁ যাচাই এবং সংশোধন প্রফেসর কিন্তু শিক্ষকরা কি আসলেই তা করেন তারা কি সেখানে বসে ক্লাস নোটস যাচাই করেন আমি তো সেটা করি না যদিও আমি একজন কলেজের প্রফেসর সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স হ্যাঁ কলেজের প্রফেসর স্কুল শিক্ষকরা সম্ভবত সেটা করেন সুতরাং এটা একটা স্কুলের ক্ষেত্রে সম্ভবত সত্যি শ্যাম সেখানে আবার প্রচুর হোমওয়ার্কস্ ও থাকে প্রসেসর ঠিক ঠিক সুতরাং তাদের সেগুলো চেক করতে হয় এবং সেটা আলাদা আলাদা নোটবুকেই হতে হবে এটি স্কুল শিক্ষকদের জন্য ঠিক মনে হচ্ছে সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স এটা যাচাই করার জন্য নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স নোটস এবং অ্যাসাইনমেন্টস অথবা এখানে প্রফেসর হ্যাঁ এটা যে ভাবে ঘটছে আপনারা এটা একটা লেভেল পর্যন্ত বজায় রাখতে পারেন অন্যথায় আমি এটা এভাবেই করবো নীতিন কুরিয়ান সি ও ও নয়ন ইলেকট্রনিক্স ঠিক আছে সুতরাং কেনো শিক্ষকেরা ছাত্রদের যে নোটস বা অ্যাসাইনমেন্টস করতে দিয়েছেন সেগুলো যাচাই করতে চান এটাই নিশ্চিত করতে যে ছাত্ররা শিখছে সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স কিভাবে কার্যকরী নিশ্চিত করার জন্য প্রফেসর অনুমান হচ্ছে যে তারা যে নোটগুলি লিখেছে তা তাদের মনের মধ্যে দিয়ে গেছে এবং এটি সেখানে আসছে তাই তারা যা কিছু শিখেছে বা শুনেছে অথবা যা নোটবুকে স্থানান্তরিত হচ্ছে এটাই অনুমান সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স হ্যাঁ এবং শেখার পদ্ধতিকে বোঝা নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স শেখানো যে হচ্ছে তা নিশ্চিত করার জন্য ছাত্রদের জন্য শিক্ষা কার্যকরী হয়েছে যার জন্য তারা দেখতে চান নোট নেওয়া হয়েছে কি না এবং অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ হয়েছে কিনা প্রফেসর ঠিক আছে একজন শিক্ষক কেন কার্যকরী শিক্ষায় আগ্রহী হবেন সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স এটাই তো কাজ প্রফেসর এটাই কাজ এর জন্যই তারা বেতন পান ঠিক ঠিক আছে তাহলে এটাই হবে তাহলে যখন আপনি একটা সাধারন সীমায় পৌঁছাবেন বা যদি আপনি খুব মৌলিক কিছুতে পৌঁছান তবে আপনি থামাতে পারেন নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স এটা কি সম্ভব একই প্রশ্নের বিভিন্ন উত্তর পাওয়া প্রফেসর ওহ্ আমি দেখেছি অথবা ছাত্রদের দেখেছি এটা করতে আমি নিজেও কেনো কে শাখায় ভাগ করেছি সুতরাং আপনি এখানে একটা রেখা দেখবেন যেটা আমিও দেখেছি নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স সুতরাং আমি মনে করি সম্ভবত এ ক্ষেত্রে হ্যাঁ সুতরাং ছাত্রদের নোট শেয়ার করার প্রয়োজন তার সম্ভবত একটি কারণ হলো এই যে আমি একজন ধীর লেখক বা আমার বোধগম্যতা বা আমার বুঝতে এবং শব্দগুলোতে লিখতে সময় লাগে তাই এটা একটা কারণ হতে পারে সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স বোঝার গতি এবং তার জন্য লেখার গতিও কম কম নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স হ্যাঁ এটা একটা কারণ হতে পারে আস্তে লেখা আস্তে শেখা এবং বোঝা সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স হ্যাঁ নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স অপর একটা কারণ হতে পারে যে একটা নির্দিষ্ট দিনে অনুপস্থিত ছিলাম সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স সুতরাং আমাদের একটা শাখা আছে প্রফেসর ওহ্ হ্যাঁ এটা একটা শাখা ঠিক আছে আমি দুঃখিত নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স অপর একটা কারণ হতে পারে যে আমি একটা নির্দিষ্ট দিনে অনুপস্থিত ছিলাম প্রফেসর ঠিক সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স হ্যাঁ কম উপস্থিতি নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স কম উপস্থিতি অপর একটা কারণ এটা হতে পারে যে কারোর থেকে আমি আরো ভালো শেখার অভিজ্ঞতা পেতে চাই যে আমার থেকে ভালো নোটস লিখেছে প্রফেসর ঠিক সব সময় কিছু ভালো নোটস লেখে এরকম ছাত্র থাকে নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স সুতরাং যদিও আমি আমার নোটস লিখেছিলাম সম্ভবত আমি এমন কাউকে চাইতাম যে আমার থেকে আরো ভালো নোটস লেখে আমি নিশ্চিত যে তার কাছে লিখিত নোটস আছে শ্যাম হয়তো তাদের হাতের লেখা আরো ভালো নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স হ্যাঁ তারা এভাবেই সব করে সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স সুতরাং আরো ভালো নোট লেখা ছাত্রদের খোঁজ করতে হবে প্রফেসর ঠিক আরো ভালো নোটস নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স আরো ভালো নোটস আরো ভালো নোটস আরো ভালো নোটস আরো ভালো নোটসের সন্ধান করতে হবে হ্যাঁ আরো ভালো নোটসের খোঁজ সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স হ্যাঁ নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স তাহলে এখন এই প্রত্যেকটাতে আমাদের কেনো প্রয়োগ করতে হবে প্রফেসর হ্যাঁ এখন আপনি আপনার কাজ পেয়ে গেছেন তিনগুণ কষ্টকর হ্যাঁ সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স সুতরাং বোঝার লেখার গতি ধীর কেন একজন শিক্ষার্থীর জন্য বোঝার এবং লেখার গতি ধীর হবে নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স সেটা হতে পারে সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স এটা একটা অবশ্যই কারণ যে প্রত্যেকের বোঝার ক্ষমতা এক না প্রফেসর আমরা বলতে পারি যে এটা একটা প্রাকৃতিক সীমা নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স প্রাকৃতিক সীমা হ্যাঁ তাই আমি মনে করি হ্যাঁ সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স তাহলে এটা নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স সুতরাং আমার মনে হয় আমরা এটা লিখতে পারি অথবা আমরা এটা বাদ দিতে পারি প্রফেসর এটা আপনার ওপর মানে যদি সমস্যাটা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি এটা লিখতে পারেন আমি কিছু মনে করবো না সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স আমার মনে হয় আমরা এটা লিখতে পারি স্যার প্রফেসর ঠিক আছে লিখুন নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স প্রতি ছাত্রের জন্য প্রাকৃতিক সীমাবদ্ধতা প্রফেসর আবার এর মধ্যে আমাদের কিছু কিছু অনুমান আছে তাই এটাকে সেভাবেই থাকতে দিন এটা পরিস্থিতি সম্পর্কে আপনার নিজস্ব বোঝাপড়া এটি না যে বাস্তবতা নিজেই প্রতিনিধিত্ব করে এবং এটি আপনার বোঝার জন্য নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স কেন তাহলে কম উপস্থিতি আছে প্রফেসর একটা নির্দিষ্ট ক্লাসে সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স সুতরাং এটা বিষয়ের ব্যাপারে নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স এটা হতে পারে যে সে অসুস্থ ছিল প্রফেসর ভালো মুভি চলছে নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স এটাও হতে পারে যে সে অসুস্থ ছিল প্রফেসর হ্যাঁ অসুস্থতা একটা সাধারণ কারণ নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স হ্যাঁ অসুস্থতা হ্যাঁ অসুস্থতা একটা সাধারণ কারণ হতে পারে সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স অন্যান্য কাজে নিযুক্ত শ্যাম স্কুলের কো কারিকুলাম এক্টিভিটিসে প্রফেসর হ্যাঁ স্কুলে আপনাদের অন্যান্য এক্টিভিটিস করতে বাধ্য করা হয় শ্যাম অ্যানুয়াল ডে এবং বাকি সমস্ত প্রফেসর হ্যাঁ যেমন জমায়েত হওয়া অ্যানুয়াল ডে স্কুল ডে সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স অন্যান্য স্কুল অ্যাকটিভিটিতে নিযুক্ত থাকা অথবা নিজস্ব কারণে অনুপস্থিত থাকা নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স হ্যাঁ আমার মনে হয় এটা এর সাথে রাখা উচিত নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স এবং সহপাঠীদের কাছ থেকে ভাল নোটস খুঁজতে হবে কারণ তারা তাদের পরীক্ষার জন্য ভাল নম্বর পেতে চায় অথবা কারণ তারা চায় সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স সম্ভবত শিক্ষক যখন পড়াচ্ছিলেন বা যখন তারা লিখছিলো তার মাঝে কয়েকটি লাইন মিস করেছিলো শ্যাম বন্ধুরা এগুলো সবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স এবং দেখুন এবং বোঝার চেষ্টা করুন কিভাবে একজন মেধাবী ছাত্র তার নোট প্রস্তুত করছে নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স আমি মনে করি সেই পয়েন্টটা এখানে আসবে যে সে তার সহপাঠীদের কাছ থেকে আরও ভাল নোট খুঁজছে কারণ যদি সে কিছু লাইন মিস করে তবে আবার তার লেখার গতি ধীর হয়ে যাবে সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স তো আমি মনে করি এটা হবে নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স যখন আমি আরও ভালো নোটস খুঁজছি এটা আশা করছি যে আরো ভালো নোটস থেকে আমার শেখার ফলাফল আমার নিজের নোটস থেকে শেখার চেয়ে ভালো হবে সুতরাং আমরা আরো ভালো শিক্ষার ফলাফলের দিকে তাকিয়ে আছি তাই আমরা কি এটাকে আরও ভালো শিক্ষার ফলাফল হিসাবে রাখতে পারি শ্যাম হ্যাঁ আরো ভালভাবে বোঝার জন্য নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স তাহলে আমরা কেন সহপাঠীদের কাছ থেকে ভাল নোট খুঁজছি কারণ আমাদের শেখার ফলাফল আরও ভালো হতে চলেছে সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স ভালো ঠিক আছে নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স আর মনে হয় এটা হয়ে গেছে ছাত্ররা কেন অন্যান্য স্কুল এক্টিভিটিস নিযুক্ত থাকবে সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স ক্লাসের সি আর অথবা হাউস ক্যাপ্টেনদের স্কুলে পরিচালনার জন্য অন্যান্য দায়িত্ব আছে এটা একটা কারণ হতে পারে প্রফেসর সুতরাং যদি তারা ক্লাসের মনিটর অথবা ক্লাস লিডার অথবা ক্লাসের রিপ্রেজেন্টেটিভ হয় তবে হ্যাঁ তাদের অন্যান্য কাজ করতে হবে অন্যান্য দায়িত্ব ঠিক আছে সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স কেন কেউ আরো ভালো শেখার জন্য নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স কেন কেউ আরো ভালো শিখতে চাইবে তারা আরো ভালো নাম্বার পাবে এটা একটা কারণ হতে পারে সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স কিন্তু বোঝাটা আরো ভালো নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স আরো ভালো শেখার অভিজ্ঞতা কিন্তু এটা একই হয়ে যায় শ্যাম অ্যাকাডেমিতে ভালো ফল করার জন্য নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স হ্যাঁ অ্যাকাডেমির মধ্যে ভালো করার জন্য এটাই মূলত কাজ করে সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স অ্যাকাডেমিক্স টাই শেখার সম্পূর্ণ ধারণা নয় নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স হ্যাঁ এটাই হয় আপনি একটি ভালো শিক্ষা লাভ করতে পারেন অথবা আপনি আপনার শিক্ষাগত কর্মক্ষমতায় সেই উন্নত শিক্ষাকে অনুবাদ করতে পারেন যা মূলত আপনার পরীক্ষায় ভালো স্কোর করতে সাহায্য করবে সুতরাং আপনি এটা একটা কারণ ধরতে পারেন সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স কোন বিষয়ের টপিকের ওপর একটা পরিস্কার ধারনা থাকা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স সেই বিষয়ে ভালো সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স অ্যাকাডেমি এবং সমস্তকিছু স্বয়ংক্রিয়ভাবে আসবে যদি ছাত্রের নিজের সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকে যে সে কি নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স কেনো সে স্পষ্ট ধারণা চায় কারণ এই কারণেই যে সে স্কুলে আছে এবং অন্যান্য দায়িত্ব যা আবার সামগ্রিকভাবে স্কুলেই ফিরে আসছে এবং স্কুলে তার কার্যকলাপের একটি স্বাভাবিক অংশ বলেই আমি মনে করি প্রফেসর তাহলে তৃতীয় টা কি মানে যে তৃতীয় সমস্যার বিবৃতির ওপর আপনারা কাজ করছেন নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স ডিজিটাল কন্টেন্টের এক্সেস পাওয়া প্রফেসর ডিজিটাল কনটেন্টে এক্সেস ঠিক আছে সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স ঠিক আছে তাহলে ছাত্রদের ডিজিটাল কন্টেন্টে এক্সেসের এর প্রয়োজনীয়তা কি নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স এটা একটা কারণ হতে পারে যে ক্লাস রুমের ভেতরে যে শিক্ষা হচ্ছিল সেটা অসম্পূর্ণ ছিল যার কারণে তারা কিছু ডিজিটাল কনটেন্ট এর দিকে তাকিয়ে থাকবে সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স অসম্পূর্ণ শিক্ষা নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স ক্লাসরুমে অসম্পূর্ণ শিক্ষা অন্য কারণ হতে পারে যে ওই কনটেন্ট গুলো আরো বেশি আকর্ষণীয় আমি মনে করি এই দুটো কারণ আমরা লিখতে পারি সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স ডিজিটাল কনটেন্ট আরও বেশি আকর্ষণীয় এবং এটাও যে ডিজিটাল কন্টেন্টে তাদের অনেকগুলো বিকল্প রয়েছে কেবল ক্লাসের পাঠ্যপুস্তক ই নয় তাই এটাও নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স ইতিমধ্যে শিখেছি হ্যাঁ তাই আসুন সবগুলোকে আকর্ষণীয় শব্দের মধ্যে রাখি যার অর্থ আপনার বিকল্পগুলি এমন কিছু যা নতুন তাই আসুন আমরা এটিকে এই ব্যাপারের মধ্যে রাখি যে ডিজিটাল শিক্ষা আরও আকর্ষণীয় সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স তাহলে এটা আমরা আনতেই পারি নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স ক্লাসরুমে শেখা অসম্পূর্ণ কেনো কারণ সম্ভবত শিক্ষক পুরো ক্লাসের জন্য এটা একবারই ব্যাখ্যা করেন এবং একজন বিশেষ ছাত্রের জন্য কোনো ব্যক্তিগত মনোযোগ দেওয়া হয় না সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স ঠিক কোনো ব্যক্তিগত মনোযোগ না নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স এবং কেনো ক্লাসে একজন শিক্ষকের মনোলগের চেয়ে ডিজিটাল কনটেন্ট বেশি আকর্ষণীয় হবে সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স ডিজিটাল কনটেন্ট আবার একধরনের অনলাইন পরিষেবা তাই এটিতে অসংখ্য n সংখ্যক বিকল্প আছে যেখানে শিক্ষার্থীরা যেতে এবং সেখান থেকে শিক্ষা নিতে পারে নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স এছাড়াও সম্ভবত যে টুলটি ডিজিটাল কন্টেন্ট আপনাকে ব্যবহার করতে দেয় তা শিক্ষক শ্রেণীকক্ষে যা করতে পারেন তার চেয়ে অনেক বেশি হবে সে অ্যানিমেশন ব্যবহার করতে পারে সে সব ধরণের ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করতে পারে এটাও একটা কারণ হতে পারে সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স তাই অভিনব টুলস ট্রেন্ডি টুলস ট্রেন্ডি লার্নিং টুলস অ্যাক্সেস করুন নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স হ্যাঁ সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স ট্রেন্ডি লার্নিং টুলস এবং অ্যানিমেশন নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স তাহলে কেনো বিশেষ ছাত্রের প্রতি পৃথক মনোযোগ দেওয়া হয় না কারণ একজন শিক্ষক যদি প্রতিটি শিক্ষার্থীর প্রতি পৃথক মনোযোগ দিতে শুরু করেন তবে তিনি সম্পূর্ণ করতে পারবেন না তাই এটা হবে সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স সিলেবাস সম্পূর্ণ করার জন্য নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স সাব পোর্সান সিলেবাস সম্পূর্ণ করতে আমি মনে করি কেনো আরো শেখার অ্যাক্সেস আছে কারণ এটা যেভাবে হয় প্রফেসর ঠিক আছে আবার প্রাকৃতিক সীমা পৃথিবী এভাবেই কাজ করছে বলে মনে হচ্ছে নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স শিক্ষক কেন সিলেবাস সম্পূর্ণ করতে চান কারণ তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পাঠ্যক্রমের দাবি বা স্কুল দাবি করছে যে শিক্ষক এটি সম্পূর্ণ করতে হবে প্রকৃতপক্ষে আমাদের গ্রাহক এবং স্টেক হোল্ডারের সাক্ষাৎকারে আমরা এটাও শনাক্ত করতে এসেছি যে শিক্ষকদের একটা সাপ্তাহিক পর্যালোচনা রয়েছে যেখানে আশা করা হবে যে নির্দিষ্ট সপ্তাহে তাদের নির্দিষ্ট অংশগুলি সম্পন্ন হয়েছে প্রফেসর ঠিক আছে এটা একটা কঠিন পরিস্থিতি যে একজন শিক্ষক যখন সপ্তাহে তার যা অনুমান করা হয় তা কভার করে নাসপ্তাহের রেজোলিউশন ঠিক আছে আমি বুঝেছি সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেকট্রনিক্স স্কুলগুলো কেনো শিক্ষকদের কাছে সিলেবাস সম্পূর্ণ করার দাবি করে প্রফেসর স্কুলের নিজস্ব কাজ এই কারণেই তারা কোর্স সম্পন্ন করার জন্য প্রথম স্থানে আছে ঠিক আছে আমি মনে করি আপনি যে তিনটি প্রশ্ন দিয়ে শুরু করেছিলেন তার একটি বিস্তৃত বিশ্লেষণ করেছেন তাই একটা জিনিস আমি আপনাকে বলতে চাই যে এই শাখাটি সাধারণভাবে সম্পন্ন করা হয় এবং কখনও কখনও আপনি চিন্তাভাবনার গভীর স্তরে পৌঁছান এবং অন্য সমস্যাতে নয় এক হতে পারে আপনার যথেষ্ট তথ্য নেই পর্যাপ্ত অভিজ্ঞতা নেই অন্যটি হল আপনার আরো তথ্য থাকতে পারে এবং আপনি জানেন যে বোঝা আরও গভীর হতে পারে তাই এটা সম্ভবত কারো মধ্যে আরও গভীর এবং অন্য কোথাও নয় সুতরাং আপনি ফিল্ড স্টাডিজের এটাকে বাড়িয়ে তুলতে পারেন আপনি গ্রাহকদের কাছে গিয়ে তাদের পর্যবেক্ষণ করতে পারেন এবং প্রকৃতপক্ষে দেখতে পারেন যে এর মধ্যে কোনোটি বৈধ কিনা এটি আপনার নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে বা অতীতে আপনার কিছু সাক্ষাৎকারেও বিশেষভাবে যাচাই করা যেতে পারে এগুলোর জন্যে এটাও গৃহীত হয়েছে ঠিক আছে ভালো তাই এখন যৌক্তিক পরবর্তী ধাপ চিহ্নিত করা হলো একটি নির্দিষ্ট স্তর যা আপনাকে পরিচালনা করতে হবে ঠিক আছে যাতে আপনি আপনার নিজের বিষয়গত সিদ্ধান্ত অনুযায়ী এক বা দুটি জিনিস বেছে নিতে পারেন যে হ্যাঁ এটা একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা এমন একটি স্তর যেখানে আমাদের কাজ করতে হবে এবং তাই আপনি এর মতো একটা স্তর বেছে নিতে পারেন অথবা আপনি দেখেছেন যে শিক্ষার্থীরা আপনার কাছে প্রায়ই আসে এবং অথবা আপনি এমন অবস্থায় শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করেছেন যেখানে ওহ্ হ্যাঁ এটা একটা সমস্যা যা কেউ আপনাকে বলেছে অথবা আপনি এটা অতীতে শুনেছেন সুতরাং এই দুটি আপনি কোন স্তরে কাজ করতে যাচ্ছেন তা ঠিক করতে ব্যবহার করতে পারেন ঠিক আছে যে একবার আপনি স্তরটি ঠিক করে নেবেন তখন আমরা কনফ্লিকট অফ ইন্টারেস্টের দিকে যাব আমরা এইগুলোর মধ্যে একটা বেছে নেব এবং কেবল একটা বেছে নেব এবং দর্শকদের কাছে এটা কীভাবে করা হয়েছে তা দেখানোর জন্য আমরা এটা নিয়ে কাজ করবো সুতরাং আপনার বিষয়গত বিচার এবং যেখানে আপনি দেখেছেন যে শিক্ষার্থীরা আপনার নিজের সাক্ষাৎকারে ছিল আপনি বলেছিলেন এক মিনিট অপেক্ষা করতে এটি তাদের জন্য সত্যিই আকর্ষণীয় বিষয় নীতিন কুরিয়ান সি ও নোইন ইলেকট্রনিক্স আমরা কি শেয়ারিং আমাদের জন্য ব্যবহার করতে পারি প্রফেসর আপনাদের বাচ্চা আপনারা সিদ্ধান্ত নিন নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স কারণ শিক্ষার্থীরা অনেক শেয়ার করছে এবং তারা বিদ্যমান প্রযুক্তি ব্যবহার করে যেকোনোভাবে তাদের প্রয়োজনীয়তা পূরণ করছে যা সঠিকভাবে করা হয় না তাই আমরা অন্বেষণ করতে চাই প্রফেসর ঠিক আছে তাহলে আমরা এখন স্তর অথবা নির্দিষ্ট কেনো ঠিক করতে পারি যেটা আপনাদের লক্ষ্য নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স তাহলে সম্ভবত এটাই আরো ভালো শিক্ষার ফলাফল প্রফেসর আরো ভালো শিক্ষার ফলাফল নীতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেকট্রনিক্স এটাই সেই স্তর যেখানে আমরা পৌঁছাতে চাইছি প্রফেসর ঠিক আছে তাহলে আমরা এটা ঠিক করে নেব সুতরাং আমরা এখানে কাজ করতে যাচ্ছি হ্যাঁ আমরা এটা করতে পারবো